আমরা আমাদের এই কোর্সের তৃতীয় সপ্তাহে পৌঁছে গিয়েছি এ যাবত আমরা যা করেছি তা হলো আমরা দেখেছি আমাদের মস্তিষ্কে কীভাবে তথ্য এসে পৌঁছয় আমরা এও দেখেছি কীভাবে মস্তিষ্ক আমাদের অভিজ্ঞতার ভিত্তিতে এতে কোন অর্থ নির্ধারণ করে এবং এই ঘটনাগুলি থেকে আমরা কীভাবে কিছু জিনিস শিখতে পারি এবার চলুন আমরা পরবর্তী পর্যায়ে যাই যেখানে আমরা দেখবো কোন তথ্য এলে সেটিকে যদি ভবিষ্যতের জন্য বেশি সময় জুড়ে সংরক্ষণ করতে হয় কীভাবে এগোতে হয় ভবিষ্যতের জন্য বলতে সেটা আগামী দুই সেকেন্ডও হতে পারে আবার এ জীবদ্দশায় যে কোন সময়েও হতে পারে কাজেই ভবিষ্যৎ বলতে বেশ অনেক কিছু বোঝানো যেতে পারে আপনি বুঝতে পারবেন যে তথ্যটি হয়তো আগামী দুই সেকেন্ড কয়েক মিনিট পর অথবা আমার জীবনে অনেক পরে প্রয়োজন হতে পারে তখন আমরা এই তথ্যকে সঞ্চিত করার চেষ্টা করি আমরা যদি এই সঞ্চয় কাজে সফল হই তাহলে যখনই প্রয়োজন হবে তখনই একে পুনরুদ্ধার করতে পারবো যদি এই সঞ্চয় করার প্রক্রিয়াটি সফল হয় এবং আমরা পুনরায় এই ভান্ডার থেকে তথ্যটি পুনরুদ্ধার করতে সক্ষম হই তবে এটিকেই আমরা মেমোরি বা স্মৃতি বলবো এবং এই তৃতীয় সপ্তাহে আমরা বিশেষ করে এই মানুষের স্মৃতি বিষয়ক টপিকে আলোচনা করবো স্মৃতি নিয়ে আমাদের যাবতীয় যা লেখাপড়া তা কিন্তু স্মৃতি সঞ্চয় করা তার পুনরুদ্ধার ও এইরকম নানান মানসিক প্রক্রিয়ার ওপর ভিত্তি করেই হয়েছে মনে করে দেখুন স্মৃতির আগে আমরা আলোচনা করেছি "লার্নিং" বা শিক্ষা বা জ্ঞানের বিষয়ে এই দুটির মধ্যে পার্থক্য হলো যে শিক্ষার ক্ষেত্রে আমরা অর্জন করার ওপর বেশি জোর দিই "মেমোরি" বা স্মৃতি তথ্য ধরে রাখা এবং পুনরুদ্ধারের ওপর বেশি গুরুত্ব দেয় কাজেই আপনি যদি জ্ঞান আহরণ করেন এটি "লার্নিং" কিন্তু আপনি যদি এই তথ্যকে সঞ্চিত করতে যান বা সঞ্চিত তথ্যের পুনরুদ্ধারের দিকে নজর দেন তবে এটি "মেমোরি" বা স্মৃতির অংশ কাজেই সঞ্চয় ও পুনরুদ্ধার এই দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা দৃষ্টি নিক্ষেপ করবো আমাদের ইন্দ্রিয়ের বিন্যাসের মাধ্যমে আমরা যে সমস্ত তথ্য আহরণ করি সেগুলি আমাদের "মেমোরি সিস্টেম" সঞ্চয় করে এই ইন্দ্রিয়ের সাহায্যে কীভাবে আমাদের মস্তিষ্ক কোন জিনিস বা ঘটনা বুঝতে পারে তা আমরা ইতিমধ্যেই প্রথম সপ্তাহে আলোচনা করেছি মস্তিষ্কে যে সমস্ত তথ্য এসে পৌঁছয় তার মধ্যে অনেকটাই হয়তো দীর্ঘ মেয়াদি সঞ্চিত হতে হবে সেই জন্যই আমাদের মস্তিষ্কে নানান ব্যবস্থা আছে এই সঞ্চয়ের সময়কাল অনুযায়ী এবং কিছু "বাফার স্টোরেজ" থাকে এই বাফার স্টোরেজের কাজ মূলত দীর্ঘায়ু তথ্য সংরক্ষণে এই তথ্যকে পৌঁছে দেওয়া

কাজেই কত তাড়াতাড়ি আমাদের এই তথ্যের আবার প্রয়োজন হবে বা সঞ্চিত রাখতে হবে তার ওপর ভিত্তি করে আমরা স্মৃতি বা "মেমোরি"কে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি এই কাজটি আমরা শেষ পর্যন্ত করতে থাকবো অর্থাৎ "মেমোরি" বা স্মৃতি আমাদের মস্তিষ্কের ব্যাপার এর সাহায্যে আমরা বিভিন্ন তথ্য সংরক্ষণ করতে সক্ষম হই এবং প্রয়োজনে তার পুনরুদ্ধারও সম্ভব এই ব্যাপারটা মাথায় রেখে আসুন এবার আমরা দেখি আমরা এই সপ্তাহে এই বিষয়ে ঠিক কী কী শিখতে চলেছি আমরা শিখবো এই "মেমোরি" ঠিক কী আমরা বেশ কিছু থিয়োরি বা উপপাদ্য দেখবো যার সাহায্যে মানুষের এই "মেমোরি"র বিভিন্ন পর্যায় অর্থাৎ সংরক্ষণ পুনরুদ্ধার এই সম্পর্কে জানতে পারি এছাড়াও আমরা আরও দেখবো মানুষের ক্ষেত্রে তথ্য মনে রাখা কেন জরুরি এবং সেই ক্ষেত্রে "মেমোরি" বা স্মৃতির কী ভূমিকা থাকে এবং স্মৃতির এই গুরুত্বপূর্ণ ভূমিকার পরিপ্রেক্ষিতে আমরা এও শিখবো কত রকমের পুনরুদ্ধার ও সঞ্চয়ের পদ্ধতি সম্ভব এই শ্রেণীবিভাগের একটি আমরা ইতিমধ্যেই বলেছি তা নির্ভর করে সময়ের ওপর কত দ্রুত আমাদের সেই তথ্য প্রয়োজন তার ওপর আপনি কতটা রাখবেন ও কতটা তথ্য বাদ দেবেন তার ওপর নির্ভর করবে আপনার স্মৃতিতে কতক্ষণ সেই তথ্য থেকে যাবে এবার এই তথ্য সঙ্কোচনের ওপর নির্ভর করে নানান তথ্য সঞ্চয়ের ব্যবস্থা হতে পারে এবং আমরা বিভিন্ন পরিকল্পনা করতে পারি স্মৃতি বা "মেমোরি"র উল্টোদিকে আছে ভুলে যাওয়া বা "ফরগেটিং" ধরুন আপনি এই তথ্য সঞ্চয় করতে কোন ভুল করলেন বা এই তথ্য পুনরুদ্ধারে কোন ভুল করলেন উদাহরণ দিই আপনি ধরুন একটি কাগজ খুঁজছেন যেটি আজকেই আপনার ক্যাবিনেটে রেখেছেন আপনার ক্যাবিনেটে ঐ কাগজটি আছে ঠিকই আপনি এই বিষয়ে নিশ্চিত কিন্তু আপনি যখন সেটি খুঁজছেন তখন সমস্যা হচ্ছে ওটি পাচ্ছেন না তাই তো আসলে কিছু কিছু মানুষ ফাইলগুলির নামকরণ খুব সুন্দর করে করেন কাজেই তাঁরা যখন এরকম ক্যাবিনেটে ফাইল রাখেন তাঁরা সঠিক নামকরণ করেন কাজেই তাঁরা এই ক্যাবিনেটে যথাযথ ফাইলের নাম খুঁজে পেলে শেষ পর্যন্ত ঠিক কাগজটি খুঁজে পেয়ে যান এটা একটা উপায় আর একটা উপায় হলো এমনিই এলোমেলো করে খুঁজতে খুঁজতে কাগজটি বের করে ফেলা অনেকে আবার বিশেষ নির্দিষ্ট আকারে শ্রেণীবিন্যাস মেনে জিনিসপত্র গুছিয়ে রাখেন এগুলি ভালোই কাজ করে আপনি যদি কাগজটির বিষয়বস্তু আপনার শিগগিরই লাগবে নাকি কিছুদিন পরে লাগবে এটি জানেন তাহলে সেই অনুযায়ীও কাগজপত্র গুছিয়ে রাখতে পারেন আমাদের স্মৃতির ক্ষেত্রেও একই ব্যাপার জীবনে ঘটে যাওয়া বহু ঘটনাকে আমরা নানান প্যারামিটারের ভিত্তিতে আলাদা করে কোড করার চেষ্টা করি এই নির্দিষ্ট "কোড"এর প্রয়োজন যাতে আমাদের মস্তিষ্ক এটি বুঝতে পারে এবং আমরা দীর্ঘকালীন ভিত্তিতে এই তথ্য গুছিয়ে রাখতে পারি এই ফাইলগুলির যথাযথ নামকরণ করতে হবে যাতে পরে কখনো এই তথ্যের পুনরুদ্ধারের প্রয়োজন হলে কেবলমাত্র ঐ ফাইলের নাম দিয়ে খুঁজলেই তথ্যটি এসে যাবে এই দিক দিয়ে দেখতে গেলে মেমোরি বা স্মৃতির এই প্রক্রিয়াতে আমরা তিন ধরণের প্রক্রিয়া দেখতে পাই স্টোরেজ এবং রিট্রিভাল অর্থাৎ সঞ্চয় ও পুনরুদ্ধার "এনকোডিং" রূপান্তরিত হতে পারে এই স্টিমিউলাসটি এমনই অবস্থায় থাকে যাতে মানুষের মস্তিষ্ক সেটি বুঝতে পারে ধরুন আমি এখন ক্যামেরার দিকে তাকিয়ে আছি আমার মোটামুটি একটা স্পষ্ট ধারণা আছে এই বস্তুটি কী কাজে আসে কাজেই পরে যদি আমি এই একইরকম দেখতে অন্য কোন বস্তু দেখি তাহলে আমি বলতে পারবো সেটার কাজ কী কী বস্তু সেটা আমি বুঝতে পারবো এই প্রক্রিয়াকেই "এনকোডিং" বলে এই সঞ্চয় করার পর আমাদের পুনরুদ্ধারের ব্যবস্থা করতে হবে সেই এনকোড করা তথ্যটি এখানে এসেছে এই তথ্যটি এখন আমাদের মস্তিষ্কে সঞ্চিত থাকবে খেয়াল রাখবেন এই তথ্য সঞ্চয়ের জন্য কিন্তু নির্দিষ্ট ফাইলের নাম প্রয়োজন আমরা যেমন আমাদের কম্পিউটারে ফাইল "সেভ" করে রাখি এটিও ঠিক সেরকম ধরুনআমায় "মেমোরি"র ওপর যদি কোন লেকচার দিতে হয় আর আমি কোন পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন বানাই আমি এর নাম যদি "মেমোরি" দিই তাহলে পরবর্তীতে আমারই সুবিধে হবে এই ফাইলটিকে খুঁজে বের করার সময়ে ধরুন আমার কাছে 126টি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আছে আমি যদি এলোমেলো ভাবে এই বিশেষ ফাইলটি খুঁজতে যাই তাহলে আমার খুবই অসুবিধে হবে কাজেই আমি কতটা সুন্দর করে গুছিয়ে ফাইলের তথ্য "এনকোড" করছি এবং সেই ফাইলের নামকরণ করি ততটা সহজ হবে পরে ঐ ফাইলটি খুঁজে বের করতে বিশেষ করে এমন নামকরণে পুনরুদ্ধার সহজ হয় কাজেই মেমোরিতে এই "এনকোডিং" "স্টোরেজ" এবং "রিট্রিভাল" এই তিনটি প্রক্রিয়ার গুরুত্ব অসীম এর মধ্যে দুটি মডেল নিয়ে আমরা আলোচনা করবো তার একটি হলো অ্যাটকিন্সন শিফ্রিনের মডেল এটি 1968 সালে প্রবর্তিত হয়

এই মডেল অনুযায়ী মেমোরিকে বুঝতে গেলে আমাদের দেখতে হবে "সেন্সরি মেমোরি" "শর্ট টার্ম মেমোরি" এবং "লং টার্ম মেমোরি" চারপাশ থেকে সেন্সরি ইনপুট পাওয়ার পর সেই ইনপুট খুব স্বল্প সময় 025 সেকেন্ড থেকে 2 সেকেন্ড অবধি টিকে যায় এই থেকেই শুরু হয় মেমোরি এই স্মৃতিগুলির কোনটার পরিচর্যা করা হয় এবং সেগুলি শর্ট টার্ম মেমোরিতে রূপান্তরিত হয় আর যেগুলির পরিচর্যা হয় না সেগুলি শর্ট টার্ম মেমোরি হয়ে যায় না এই সমস্ত ভুলে যাওয়া ইনপুট শর্ট টার্ম মেমোরিতে কেবলমাত্র ঐ কুড়ি তিরিশ সেকেন্ড অবধি থাকে কিন্তু যদি বেশি করে মহড়া দেওয়া হয় তবে তা লং টার্ম মেমোরিতে পৌঁছে যায় পরিচর্যা না করা স্মৃতিগুলি ভুলে যাওয়া হয় এবং ইনপুটগুলো লং টার্ম মেমোরিতে চলে যায় এবং সেখানে গিয়ে বিভিন্ন শ্রেণীবিভাগ করে রাখা হয় সেই ইনপুটগুলি সেখানে কিছু দিন কিছু মাস এমন কী সারা জীবন রয়ে যেতে পারে এবং প্রয়োজন অনুযায়ী পুনরুদ্ধার করা সম্ভব নানান ক্ষয় এবং হস্তক্ষেপের ফলে এর নানা তথ্য হারিয়ে যায় অ্যাটকিনসন এবং শিফ্রিনের মডেলেও এই ব্যাপারেই বলা রয়েছে সেখানে স্মৃতির বিন্যাস পাল্টে যাচ্ছে একটি অস্থায়ী দৃষ্টিকোণ থেকে দেখলে শর্ট টার্ম এবং লং টার্ম মেমোরি নিয়ে 1972 সালে ক্রেইক ও লোখারট একটি নতুন থিয়োরি আনেন এই থিয়োরি পরে 1975 সালে টুল্ভিং পরিমার্জনা করেন এবং 1975 সালে এরপরে ক্রেইক ও টুল্ভিং নতুন ভারসান আনেন এই থিয়োরির এই মডেল অনুযায়ী তথ্যগুলিকে তিনটি পর্যায়ে প্রক্রিয়া করা সম্ভব এই পর্যায়গুলি হলো "পারসেপচুয়াল লেভেল" "স্ট্রাকচারাল লেভেল" ও "সিম্যান্টিক লেভেল" এই পারসেপচ্যুয়াল লেভেল কখনও পারিপার্শ্বিক পরিবেশের ব্যাপারে অবগত হয়ে যায় স্ট্রাকচারাল লেভেলের গভীরত্ব বেশি এই পর্যায়ে তথ্যের স্ট্রাকচারাল বা কাঠামোগত দিকটি বিবেচ্য হয় সবচেয়ে গভীরে গিয়ে তথ্যের বিচার করা হয় সিম্যান্টিক পর্যায়ে এখানে তথ্যের গভীর মানে বের করা হয় এই মডেল অনুযায়ী যত বেশি প্রক্রিয়াকরণ হবে তথ্যের তত বেশি বিস্তারিত হবে তথ্য বলা যায় যত গভীরে গিয়ে তথ্য নিয়ে বিশ্লেষণ করা হয় তত দীর্ঘমেয়াদি হবে স্মৃতির এই তথ্য যত বেশি বিস্তারিত হবে এই তথ্য যত বেশি বিশ্লেষণ হবে ততই আগের স্মৃতির সাথে নতুন স্মৃতি জুড়ে যাবে আপনি তাহলে এর মধ্যে দুই মডেলের মধ্যে পার্থক্য দেখতে পারলেন প্রথম মডেল অনুযায়ী মেমোরি বা স্মৃতিকে তিন ধরণের কাঠামো দিয়ে বোঝানো যায় দ্বিতীয় মডেল অনুযায়ী তথ্যের বিস্তার ও বিশ্লেষণের ওপর বেশি জোর দেওয়া হয় আপনি কোন তথ্যকে কিছু বোঝার পরিপ্রেক্ষিতে দেখছেন নাকি কাঠামোগত দিক থেকে দেখছেন সেটা বিবেচ্য আপনি যত বিশ্লেষণ করবেন তত বেশি জ্ঞান আহরণ করবেন এবং এর ফলে তত ভালো করে তথ্যকে সঞ্চয় করা সম্ভব যে তৃতীয় দৃষ্টিভঙ্গি অনুসারে স্মৃতি নিয়ে আলোচনা করা হয় তাঁকে বলে "নিউরাল নেটওয়ার্ক" এই মত অনুসারে মডিউলের কিছু ছোট ছোট গ্রুপ হয় এই বিভিন্ন মডিউলের সাহায্যে একসাথে নানান কাজ হতে থাকে এই নিউরাল নেটওয়ার্ক অনুসারে স্মৃতি মানে এই বিভিন্ন মডিউলের গড়া এবং এদের মধ্যের রাস্তাগুলোকে আরও সক্রিয় করা এবার অ্যাক্টিভেশন বা সক্রিয়করণ ও বিস্তার এই দুটি নিউরাল নেটওয়ার্ক থিয়োরির দুটি কেন্দ্রিয় ভাগ বাইরের কোন তথ্য এলে এই তথ্যকে এনকোড করতে হয় নির্দিষ্ট মডিউলের মধ্যে এই এনকোড করা তথ্য রাখা হয় এইভাবেই পথগুলি তৈরি হয় এইভাবেই দ্বিতীয়বার একই জিনিস ঘটলে এই পথগুলি আরও জোরদার হয় শক্তিশালী হয় এইভাবেই দু তিনটে মডিউল একে অপরের সাথে যুক্ত হয়ে যায় গোটা প্রক্রিয়াটি বারবার করলে এই যোগ আরও শক্তিশালী হয় এর মধ্যে আপনি এরপর তথ্য সঞ্চয় করে রাখতে পারেন যত এই মডিউলগুলি তৈরি হবে ও একে অপরের সাথে যুক্ত হবে ততই বিস্তার ঘটবে ততই বেশি ভালো স্মৃতি হবে এই বিস্তার তাই আরও শক্তিশালী যোগ বানায় এই নেটওয়ার্ক আরও বড় হয় এইভাবেই স্মৃতি আরও উন্নত হয় সক্রিয় হয় এটিই হলো নিউরাল নেটওয়ার্কের দৃষ্টিভঙ্গি ইতিমধ্যে আমরা তাহলে তিন ধরণের মডেল নিয়ে আলোচনা করলাম অ্যাটকিনসন ও শ্রিফিনের মডেল ক্রেইক ও লখারডের মডেল যেটি পরে টুলভিং পরিমার্জনা করেন এবং সব শেষে নিউরাল নেটওয়ার্ক এগুলি যদি আমরা সব মিলিয়ে নিই তাহলে স্মৃতির একটি সামগ্রিক মডেল পাবো তাহলে স্মৃতি আসলে কী আমাদের স্মৃতি কীভাবে কাজ করে এইভাবে আসুন আমরা এটি বুঝি আপনি এই পাবেন যদি সারমর্ম দেখি তাহলে দেখবো আমাদের সেন্সরি রেজিস্টার এই তথ্য মূলত দৃষ্টি স্পর্শ ও শ্রবণের মাধ্যমে আহরণ করে এই তথ্য পরিচর্যা করা হয় এবং তারপরে শর্ট টার্ম ও লং টার্ম মেমোরিতে চলে যায় কে কোনটাতে যাবে সেটা নির্ভর করে পারিপার্শ্বিকে আমাদের কী রেস্পন্স হবে তার ওপর আমরা এই লং টার্ম সঞ্চয় থেকে তথ্য পুনরুদ্ধার করার জন্য নানান কায়দা ও পন্থা অবলম্বন করি এর ফলে আমরা যা পাই তা আমাদের কার্যকরী স্মৃতির মাধ্যমে আমরা পাই আসুন আমরা ফিরে যাই আগে যা পড়েছি বা আলোচনা করেছি সেই প্রসঙ্গে আমরা ভিজ্যুয়াল কাইনেস্থেটিক সোমেস্থেটিক ভেস্টিবিউলার অডিটরি অলফ্যাক্টরি এইসব দেখেছিলাম এই সমস্ত পথের মাধ্যমে আমাদের মস্তিষ্কে তথ্য আসে বলা যায় মস্তিষ্কে স্টিমিউলাস পৌঁছনোর পথ হলো এই চেতনাগুলি আপনি বলতে পারেন যে যেহেতু যে তথ্য মস্তিষ্কে এসে পৌঁছচ্ছে তার ওপর নির্ভর করছে স্মৃতি তাহলে মস্তিষ্কে সব রকমের তথ্য থাকা উচিত উদাহরণ দিই ধরুন আপনার মা এসে আপনার কাঁধে ক্ষণিকের জন্য হাত রাখেন আপনি না দেখেই বলে দিতে পারবেন যে মায়ের স্পর্শ এটি কেবলমাত্র স্পর্শের সাহায্যেই আপনি মাকে চিনে নিতে পারেন কিন্তু যদি অন্য কেউ আপনাকে স্পর্শ করেন আপনি কিন্তু তার সঠিক মানে বলতে পারবেন না এর থেকেই আপনি বলতে পারেন যে সূক্ষ্ম অনুভূতি ও স্পর্শজনিত স্মৃতি বলে কিছু আছে আমি আগে বলেছি যে যদি কোন ক্যামেরা দেখি আমি বলতে পারবো সেটি কী তার গঠন কাজ দুইই আমি বলতে ও চিনতে পারবো এবং পরবর্তীকালে যদি এমন কোন যন্ত্রের প্রয়োজন হয় যাতে রেকর্ড করা যাবে আমি জানি যে ক্যামেরা দিয়ে সেই কাজ করা যাবে কাজেই তখন আমি বলতে পারবো যে হ্যাঁ আমার এখন একটা ক্যামেরা দরকার এটা হলো ভিজ্যুয়াল অংশ এবার আরেকটা পরিস্থিতি কল্পনা করুন মনে করুন আপনি এমন কোন জায়গায় আছেন যার কাছাকাছি রেললাইন আছে আপনি ট্রেন দেখতে পাচ্ছেন না ঠিকই কিন্তু শুনতে পাচ্ছেন কেবলমাত্র এই শব্দের মাধ্যমেই আপনি আন্দাজ করতে পারবেন কত দূরে ট্রেন আছে এই একটা শব্দ শুনে কী করে বুঝলেন যে এটি ট্রেনের শব্দ নিশ্চয়ই মস্তিষ্কে এই শ্রবণ জনিত কোন স্মৃতি সঞ্চিত রয়েছে ধরুন কেউ আপনাকে কিছু খাবার দিয়ে স্বাদ গ্রহণ করতে বলল আপনি জিভে ঠেকিয়ে বললেন আরে আমি তো এই স্বাদ চিনি আমি এইরকম স্বাদের কিছু আগেও চেখেছি এবং আপনি যাকে বলছেন তিনি হয়তো সেটা জানেন তাহলে আপনি বুঝতে পারলেন যে স্বাদের সাথেও স্মৃতি জড়িয়ে থাকে তাহলে আমি যেটা বলতে চাইছি তা হলো এই যে আমাদের মস্তিষ্কে সবরকম ইন্দ্রিয়ের মাধ্যমেই তথ্য এসে পৌঁছয় আর তাই আমরা বাস্তব জীবনে বিভিন্ন পরিস্থিতে নানান ঘটনা ও অভিজ্ঞতার সম্মুখীন হলে বুঝতে পারি এবং আমাদের স্মৃতির দ্বারা পরিচালিত হই এই স্মৃতি এসেছে পূর্ব অভিজ্ঞতা থেকে এই প্রসঙ্গে আমি বলি এই যে সাইকোলজি নিয়ে রিসার্চ হয়েছে তা মূলত দৃষ্টি আর শ্রবণ এই দুইয়ের মাধ্যমেই হয়েছে তাই আমাদের চোখ আর কান এই দুই ইন্দ্রিয়ের সাহায্যে আমরা তথ্য সঞ্চয় করেছি কীভাবে এই তথ্য সঞ্চিত হয়েছে ও প্রক্রিয়া কী কী ঘটেছে এই নিয়ে বিস্তর গবেষণা হয়েছে আরও একটি বিষয়ে গবেষণা হয়েছে অল্পবিস্তর তা হলো স্পর্শজনিত স্মৃতি বাকি ইন্দ্রিয়গুলির ভূমিকা নিয়ে তুলনামূলকভাবে তেমন বিশেষ পরীক্ষা হয়নি তাই আমাদের সেন্সোরি মেমোরি নিয়ে আলচনায় আমরা এই তিন ধরণের স্মৃতি নিয়ে আলোচনা করবো দৃষ্টি ও শ্রবণের সাথে যুক্ত স্মৃতিকে আমরা আইকনিক ও ইকোয়িক মেমোরি বলবো যথাক্রমে এবং স্পর্শ জনিত স্মৃতিকে আমরা বলবো সেন্সোরি মেমোরি যেহেতু আইকনিক ও ইকোয়িক মেমোরি নিয়ে বেশি গবেষণা হয়েছে তাই আমাদের এই মডিউলে আমরা এই দুই ধরণের স্মৃতি নিয়েই কথা বলবো মনে রাখতে হবে বোধশক্তির জন্য মূলত দৃষ্টি ও শ্রবণজাত তথ্য ধরা হয় কাজেই আমাদের বোধের জন্য চোখ ও কান এই দুইই দায়ী পরিবেশ থেকে যে তথ্য আমাদের শরীরে প্রবেশ করে তা এই দুই অঙ্গের মাধ্যমেই হয় এই দুই ইন্দ্রিয় বিশেষ করে আলাদা কারণ এর সাহায্যে প্রাথমিক স্টিমিউলাস বিলম্বিত হতে পারে অর্থাৎ চোখের রেটিনায় আলো পড়লে তা সক্রিয় হয় আপনার নিশ্চয়ই মনে আছে আগে পারসেপশন বিষয়ে আলোচনার সময়ে দেখেছিলাম এই সিস থেকে একটা ট্রান্স অবস্থায় যায় তারপর আবার সিস অবস্থায় ফেরে এই ফেরাটা গুরুত্বপূর্ণ যাতে পরের স্টিমিউলাস বা সিগ্নাল ধরতে পারে এই রূপান্তর ঘটে রেটিনার রড ও কোন সেলের পর্যায়ে সেখানে আলো পড়ে এবং সিস থেকে ট্রান্স অবস্থায় এসে যায় এই সময়টা চোখ পায় তথ্যকে সঞ্চয় করে রাখার জন্য অর্থাৎ এই যে ভিজ্যুয়াল তথ্য আমরা পেলাম এটি অপ্টিক পথে এসে গিয়েছে ঠিকই যতক্ষণে এটির ফলে রাসায়নিক অবস্থানের পরিবর্তন হবে চোখে ততক্ষণে এটিকে আইকনিক স্মৃতি বলা হবে মনে করে দেখুন আমরা শ্রবণ প্রক্রিয়ার সময় বলেছিলাম সাউন্ড তরঙ্গ মিডল ইয়ার দিয়ে ঢুকে তারপরে ইনার ইয়ারে পৌঁছয় সেখানে কক্লিয়ার ফ্লুইড রয়েছে ও কক্লিয়ার পর্দায় হেয়ার ফলিকল রয়েছে এই ফ্লুইডের কম্পনের সাথে সাথে ফলিকলে নড়চড় হয় এর ফলে নার্ভ সার্কিট সজাগ হয় এই নিউরাল সার্কিট মস্তিষ্কে পৌঁছে একটা মানে ঠিক হয় এরই ফলে আমরা কানে শুনতে পাই কিন্তু এইবার মনে করে দেখুন আপনি স্থির জলে পাথর ছুড়লেন যদি এই অভিজ্ঞতা না হয়ে থাকে তাহলে এখন একবার দেখে নিন এক বালতি জল ভরুন কল থেকে কল বন্ধ করার পরেও কয়েক ফোঁটা জল পড়তে থাকে এবং তাতে জলে মৃদু লহরী সৃষ্টি হয় কিছুক্ষণ পরে তা স্থির হয় এটিকে এবার শ্রবণ প্রক্রিয়ার সাথে তুলনা করুন কক্লিয়ার ফ্লুইডের কম্পন একবার শুরু হলে তা থামতে খানিকটা সময় লাগবে তারপর এটা স্থির হবে তার মানে যতক্ষণ এই ফ্লুইডের কম্পন হবে ততক্ষণ এই হেয়ার ফলিকলগুলোও নড়বে এবং এই কম্পন অবধি কান তার তথ্য ধরে রাখতে সক্ষম এটিই হলো ইকোয়িক স্মৃতির উৎস কাজেই আমাদের চোখ আর কান দুইই অল্প সময়ের জন্য তথ্য সঞ্চয় করে রাখতে সক্ষম এর ফলে আমরা একটু পরে এই তথ্যের প্রক্রিয়াকরণ করতে পারবো আর এর ভিত্তিতেই সেন্সরি মেমোরির স্থাপনা মনে রাখবেন আমরা কিন্তু আইকনিক ও ইকোয়িক মেমোরির কথা আলোচনা করছি আইকনিক মেমোরির ক্ষেত্রে চোখ কিন্তু ঐ এক থেকে দুই সেকেন্ড অবধি তথ্য ধরে রাখতে পারে আমরা যখন ইকোয়িক মেমোরির ব্যাপারে আলোচনা করবো আমরা দেখবো যে চোখের তুলনায় আমাদের কান বেশিক্ষণ তথ্য ধরে রাখতে পারে সেটা আমরা দেখবো আইকনিক মেমোরির ক্ষেত্রে ঐ এক দুই সেকেন্ডে কী হয় যদি বড় কোন তথ্য হয় তাহলে অন্তত 11 16 টা বস্তু এর মধ্যে সঠিকভাবে শোনা যেতে পারে এই এক দুই সেকেন্ডে আইকনিক মেমোরিতে যে কত রকমের তথ্য ধরে রাখা যায় আপনি কল্পনাও করতে পারবেন না পৃথিবী ও পারিপার্শ্বিকের বিষয়ে বোধ করতে বিভিন্ন ধরণের ফিচার যেমন রঙ আকৃতি দিক ইত্যাদি এগুলো সব প্রয়োজন মুলার লায়ার ইলিউশন এর উদাহরণ খেয়াল আছে সেখানে আমরা বিভিন্ন তীর চিহ্ন ব্যবহার করেছিলাম দিক নির্দেশ করতে এবং নানান রঙের ব্যবহার হয়েছিল কাজেই এইরকম সমস্ত উদাহরণ এ ক্ষেত্রে এলে আমাদের মেমোরিতে তা ধরা থাকবে এরকম 11 16টা উদাহরণ আমরা সঠিক ভাবে পঞ্চম পর্যায়ে সঞ্চয় করে রাখতে পারবো এর মানে আমরা যখন কোন তীর চিহ্ন দেখবো আমরা সহজেই এর বিভিন্ন দিক বুঝে যাবো সেটি লম্বালম্বি না আড়ে আড়ে কোনদিকে নড়ছে বাড়ছে সবই আন্দাজ করতে পারবো এই দুই সেকেন্ডের সময়ে এই সমস্ত তথ্য ধরে রাখতে পারি একেই আইকনিক মেমোরি বলা হচ্ছে কিন্তু আমাদের এই আইকনিক মেমোরির দুটি সীমাবদ্ধতা রয়েছে প্রথমটা হলো যদি আমরা ঔজ্জ্বল্য বাড়াই বা কমাই তাহলে বুঝতে পারি যে কোন ধরণের আড়াল হয়েছে আগে এরকম উজ্জ্বল ছিল এখন এরকম হয়েছে এতে একটি উজ্জ্বল আলো বাড়াতে পারি একটা আলো নিভিয়ে দিলে দেখি আলোর খয়েরি ঔজ্জ্বল্য পাল্টে গিয়েছে আমরা পারসেপশন নিয়ে আলচনায় এটি দেখেছি সাদা গ্রে ও কালোর মধ্যে যে ব্যালেন্স বা সাম্য সেটিও পাল্টে যায় কাজেই দুই ধরণের তথ্য উল্টোপাল্টা হয়ে যেতে পারে একে বলে "ব্রাইটনেস মাস্কিং" একইভাবে প্যাটারন মাস্কিং দেখতে পাই আমরা যদি কোন একটি চিত্র অপর চিত্রকে সুপারইম্পোজ করে একটার ওপর ঢেকে যায় তাহলে দুইয়ের মিলিত একটি চিত্র পাই একে আমরা তখন বলবো প্যাটার্ন মাস্কিং এফিশিয়েন্সির দিক দিয়ে দেখতে গেলে আমরা জানি 11 16টা রঙ দিক আকৃতি এগুলো সব গুরুত্বপূর্ণ এই আইকনিক মেমোরির ক্ষমতা হল দুই সেকেন্ডের মধ্যে এই তথ্য সংগ্রহ করা এই ঔজ্জ্বল্য কমানো বাড়ানো প্যাটার্ন পাল্টানো এগুলোর কিছু সীমাবদ্ধতা আছে আসুন আমরা কিছু বিক্ষিপ্ত উদাহরণ দেখি ধরুন তিন থেকে ষোলোটি আলফানিউমেরিক ক্যারেক্টার দেখানো হলো খুব কম সময়ের জন্য মেমোরির তুলনা করা হলো এদের পারফরম্যান্সের বিচারে দুটি আলাদা পরিস্থিতি নেওয়া হয়েছে "হোল রিপোর্ট কন্ডিশন" এবার এই হোল রিপোর্ট কন্ডিশনে আমাদের অনেক তথ্য আসার কথা আমাদের অংশগ্রহণকারীদের যা যা তথ্য দেখানো হয়েছে সেই সব তার মনে করে বলতে পারা উচিত এগুলিরই পরীক্ষা হয় তাহলে যা যা তথ্য দেখানো হয়েছে তার মধ্যে থেকে হয়তো 4 5 টা ক্যারেক্টার দেখা গেছে এটাই হোল রিপোর্ট কন্ডিশনে আসবে পারশিয়াল রিপোর্ট কন্ডিশনে কী হয় এখানে অংশগ্রহণকারীকে স্ক্রিনে দেখানো ক্যারেক্টারগুলি থেকে একটা অংশ চিনতে হবে এবং দেখা গেলো এই ক্ষেত্রে স্মৃতি বেশি ভালো হোল রিপোর্টের তুলনায় পারশিয়াল রিপোর্টে স্মৃতি ভালো এও বোঝা গেলো যে 16 ক্যারেক্টারের তথ্য থেকে 12 টা অবধি মনে রাখা সম্ভব এই সুযোগ যদি দেওয়া হয় তাহলে পারশিয়াল রিকল করলে বেশি ভালো অবস্থা হবে 2010 সালে করা আরও একটি গবেষণা থেকে জানা গেলো যে তাঁরা স্পেরলিং -এর পারশিয়াল রিপোর্টে পরিবর্তন আনতে চেয়েছিলেন কিছুটা এবং তাঁরা দেখতে চেয়েছিলেন ইন্টারফেরেন্সের ক্ষেত্রে আইকনিক মেমোরি কাজ করে কি না আমরা এ যাবত যা আলোচনা করেছি তা বড়দের জন্য শিশুদের ক্ষেত্রে ধরুন ছয় মাসের ওপর বয়সী শিশুদের ক্ষেত্রেও এগুলি কাজ করবে কি না এটা দেখার দেখা গেলো যে শিশুরা রঙ জাতীয় তথ্য মনে রাখতে পারে এবং আইকোনিক মেমোরিতে তারা পাঁচটি বিষয় ধরে রাখতে পারে কাজেই অনেক ছোট বয়স থেকেই এই দুই সেকেন্ডের আইকনিক মেমোরি কাজ করে এবং এর গুরুত্ব অপরিসীম আগামীকাল আমরা ইকোয়িক মেমোরি নিয়ে আলোচনা করবো